ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্সের NPTEL অনলাইন কোর্সে আপনাকে স্বাগতম আমরা মডিউল নং 3 লেকচার নম্বর 22 এ আছি প্রথম দুটি মডিউলে আমরা ইঞ্জিনিয়ারিং অঙ্কন এবং কনিক সেকশনের ভূমিকা সম্পর্কে জানতে পেরেছি লেকচার নম্বর 21 থেকে আমরা অরথোগ্রাফিক প্রজেকশন বিশেষ করে 3D বস্তুগুলি দেখছি ড্রয়িং শীটে এটি উপস্থাপনের সর্বোত্তম উপায় কী 3 মাত্রিক থেকে এই ধরনের 2 মাত্রিক প্লট আমরা অরথোগ্রাফিক প্রজেকশন এ দেখি শেষ ক্লাসে আমরা প্রজেকশন প্লেন এবং তাদের প্যাটার্ন সম্পর্কে শিখেছি উদাহরণস্বরূপ আমরা একটি সমতলকে অনুভূমিক সমতল হিসাবে সংজ্ঞায়িত করি যা টেবিলের সমান্তরালে পড়ে আছে আরেকটি হল উল্লম্ব সমতল যা সেই সমতল এবং একটি প্রোফাইল সমতলের সাথে উলম্ব ভাবে আছে এবং X Y অক্ষের পাশে অবস্থিত সেখানে আমরা ফার্স্ট আঙ্গেল প্রজেকশন সম্পর্কে শিখেছি যেখানে প্রোফাইল সমতলকে 90 ডিগ্রী দ্বারা ঘোরানো হবে যাতে উল্লম্ব সমতল উপরের স্তরে থাকবে অনুভূমিক সমতল নীচের স্তরে থাকবে এবং প্রোফাইল সমতল ডানদিকে থাকবে সুতরাং এই দিকের প্রোফাইল সমতলকে উল্টে দিয়ে আমরা একটি উল্লম্ব সমতল তৈরি করব যার উপর ভিত্তি করে একটি অনুভূমিক সমতল এবং একটি প্রোফাইল সমতল হবে যে বস্তুর দিকে আমরা তাকিয়ে আছি তার উপর ভিত্তি করে প্রথমত একজনকে সামনের দৃশ্য তৈরি করতে হবে সাধারণত ফার্স্ট আঙ্গেল প্রজেকশন আমরা উল্লম্ব সমতলের এই সামনের দৃশ্যটি তৈরি করি ঠিক তার নিচে বস্তুর একটি শীর্ষ দৃশ্য থাকবে উদাহরণস্বরূপ যদি আমি একটি সিলিন্ডার তৈরি করতে চাই এটি 3 মাত্রিক বস্তু এবং আমাদের দৃষ্টিভঙ্গি এই দিক থেকে অনুসরণ করে যদি আমি এই দিক থেকে সিলিন্ডার দেখতে চাই সিলিন্ডারটি সেই উল্লম্ব সমতলে একটি বৃত্তের মত দেখায় এটি একটি আয়তক্ষেত্রের মত সামনের দৃশ্য সুতরাং এই সমগ্র জিনিসটি এই সমতলে ম্যাপ করুন যাতে আমরা নীচ থেকেও পেতে পারি একটি লাইন সেই পথেই যায় যাই হোক না কেন প্রজেকশন কে আমরা একটি সামনে ভিউ হিসাবে কল যদি আমরা এর উপর থেকে দেখি তাহলে এই সিলিন্ডার আবার আরেকটি আয়তক্ষেত্র অনুসরণ করে এটাকে আমরা টপ ভিউ বলি একদিকে আমরা এটিকে A B বলি যদি আমরা এই দিক থেকে দেখি তবে এটি একটি আয়তক্ষেত্রের মতো দেখাবে যদি আমরা উপর থেকে দেখি তবে আবার এই মিলিত কোঅর্ডিনেটের শীর্ষ দৃশ্য দেখতে পাবো আমরা যদি এই দিক থেকে ওদিক দেখি অথবা আমরা বাম দিক থেকে ডান দিকের দিকে তাকিয়ে দেখি তাহলে এটি একটি বৃত্তের মত দেখাবে এই যে সেই বৃত্ত যা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের উপস্থাপনা কে আমরা ফার্স্ট আঙ্গেল প্রজেকশন পদ্ধতি বলি যেখানে বস্তুটির প্রথম কোঅর্ডিনেট স্থাপন করা হয় আমরা বাম দিক থেকে ডান দিকে তাকিয়ে আছি তাই বস্তু বা প্রজেকশন ডানদিকে আসবে এবং আমরা বাম দিক থেকে দেখছি তাই এটাকে বাম পাশের দৃশ্য বলা হয় এইগুলি আমরা শেষ ক্লাসে শিখেছি সুতরাং আজকের ক্লাসে আমরা এই ফার্স্ট কোয়াড্রান্ট প্রজেকশন এবং থার্ড কোয়াড্রান্ট প্রজেকশন সম্পর্কে আরও জানবো সাধারণভাবে যেকোনো ড্রয়িং শীটের জন্য দুটি পদ্ধতি জনপ্রিয় একটিকে ফার্স্ট আঙ্গেল প্রজেকশন পদ্ধতি বলা হয় দ্বিতীয়টি থার্ড আঙ্গেল প্রজেকশন পদ্ধতি ফার্স্ট আঙ্গেল প্রজেকশন পদ্ধতি ইউরোপীয় দেশগুলিতে এবং আইএসও স্ট্যান্ডার্ড এর জন্য খুব জনপ্রিয় আমাদের পুরো কোর্সে এই NPTEL অনলাইন বক্তৃতাগুলির জন্য আমরা ফার্স্ট আঙ্গেল প্রজেকশন পদ্ধতি ব্যবহার করি আগের দিনগুলিতে থার্ড আঙ্গেল সিস্টেম ছিল যা বিশেষত কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র জাপান থাইল্যান্ডের দেশে বেশ জনপ্রিয় ছিল তারা এই থার্ড আঙ্গেল সিস্টেম ব্যবহার করে এই ফার্স্ট আঙ্গেল প্রজেকশন পদ্ধতি বা থার্ড আঙ্গেল প্রজেকশন পদ্ধতি সম্পর্কে আরও জানতে প্রথমত একটি থার্ড কোয়াড্রান্ট প্রজেকশন সিস্টেম আঁকুন আসুন আমরা বিবেচনা করি এই অক্ষগুলি যা ফার্স্ট কোয়াড্রান্ট বা সেকেন্ড কোয়াড্রান্ট বা থার্ড কোয়াড্রান্ট এর মধ্যে কিছু আছে কিনা তা নির্ধারণ করে আসুন আমরা একটি বাক্স তৈরি করি যা সেই পথে যায় সুতরাং প্রথম চতুর্ভুজের এর মধ্যে একটি বাক্স তৈরী করতে হবে একইভাবে সেকেন্ড কোয়াড্রান্ট এর মধ্যে আরও একটি বাক্স তৈরি করুন এবং একইভাবে একটি তৃতীয় বাক্স এবং একটি চতুর্থ বাক্স তৈরী করতে হবে অঙ্কনের জন্য আমরা মূলত থার্ড কোয়াড্রান্ট বা ফার্স্ট কোয়াড্রান্ট সিস্টেমের দিকে তাকাই সুতরাং যদি বক্সটি ফার্স্ট কোয়াড্রান্ট সিস্টেমে স্থাপন করা হয় যার মধ্যে যদি আমরা ধরে নিই অন্য বস্তু স্থাপন করা হয় যেমন স্লট ব্লকের মত যদি আমরা সেই বক্সটির দৃষ্টিভঙ্গিগুলি দেখার চেষ্টা করি তাহলে একে আমরা কোয়াড্রান্ট সিস্টেম বলি এই ক্ষেত্রে এই ব্লক এই ফার্স্ট কোয়াড্রান্ট এর মধ্যে স্থাপন করা হয় সুতরাং এর উপর ভিত্তি করে নির্মিত যেকোনো ভিউ কে আমরা ফার্স্ট কোয়াড্রান্ট বলি একইভাবে যদি ব্লকটিকে তৃতীয় চতুর্ভুজের মধ্যে রাখা হয় এবং আমরা সেই দিক থেকে বস্তু পর্যবেক্ষণ করি তবে আমরা সেইটিকে থার্ড কোয়াড্রান্ট সিস্টেম হিসাবে ডাকি সুতরাং এই পর্যবেক্ষকের উপর ভিত্তি করে আমরা যা দেখি তাকে আমরা ফার্স্ট কোয়াড্রান্ট প্রজেকশন বা থার্ড কোয়াড্রান্ট প্রজেকশন বলি এবং এই ব্লক বক্সগুলি ফার্স্ট কোয়াড্র্যান্টে যাই হোক না কেন সেকেন্ড কোয়াড্র্যান্টে এগুলি কাল্পনিক ধরণের বক্স এগুলি একটি প্লেনে স্বচ্ছ এবং অন্য প্লেনে অস্বচ্ছ উদাহরণস্বরূপ যদি আমরা ফার্স্ট কোয়াড্রান্ট সিস্টেম বাছাই করি তবে এটি মোট 6 টি প্লেন নিয়ে গঠিত হয় যার মধ্যে 4টি উপরে এবং নীচের থাকে ফার্স্ট কোয়াড্রান্ট সিস্টেমের জন্য নীচের সমতল সর্বদা একইভাবে অস্বচ্ছ পিছনের দিকটিও অস্বচ্ছ তাই কেউ এটিকে পিছনের দিক থেকে পর্যবেক্ষণ করতে পারে না এবং কেউ এটি নীচের দিক থেকেও পর্যবেক্ষণ করতে পারে না তবে সামনের দিক থেকে বস্তুটিকে পর্যবেক্ষণ করতে পারে সুতরাং কেউ নিম্নলিখিত লাইনগুলি পর্যবেক্ষণ করার অবস্থানে থাকতে পারে এবং কেউ এই গভীরতাকে লাইন হিসাবে দেখবে সুতরাং যদি কেউ উপর থেকে দেখেন তবে অত্যন্ত হ্যাশ অংশ লাইনটিকে দেখতে পাবে একইভাবে যদি কেউ এই দিক থেকে তাকিয়ে থাকে তবে এটি সর্বদা পিছনের দিকে অস্বচ্ছ দেখবে তবে এটি একটি স্বচ্ছ প্রাচীর সুতরাং কেউ স্বচ্ছ প্রাচীর থেকে দেখে তবে তারা এই বস্তুটিকে লাইন হিসাবে দেখতে পাবে সুতরাং এই লাইনটি সম্পূর্ণরূপে এই বিন্দুর সাথে মিলে যায় তবে আবার কেউ এই কোয়েনসাইডেড পয়েন্টটি দেখতে পাবে এই লাইনগুলি কেবল একটি লাইন এবং আবার কোয়েনসাইডেড রেখা হবে এখানে আবার কেউ সেই লাইনটি দেখতে পাবে সুতরাং এই লাইনগুলি এই পাশের প্রজেকশন থেকে দেখতে পাবেন এখানে অরথোগ্রাফিক ভিউতে এই প্রজেকশনগুলি যা আমরা অস্বচ্ছ প্লেনে এই প্লেনগুলিকে আহ্বান জানাচ্ছি তাকে আমরা সাধারণত অরথোগ্রাফিক ভিউ বলি সেই বস্তুর লম্ব দিক থেকে আমরা দেখার চেষ্টা করছি পর্যবেক্ষক লাইন প্রক্ষেপণ করে তিনি যা কিছু দেখেন তা যদি আপনার একটি বাতি থাকে তার ছায়া যাই হোক না কেন বস্তুর পিছনের ছায়া যেভাবে দেখায় তাকেই আমরা অরথোগ্রাফিক ভিউ বলি উদাহরণস্বরূপ একই বস্তুর জন্য যদি আলো প্রবাহিত হয় বা চোখের মধ্য দিয়ে যায় যদি আমরা এর জন্য পর্যবেক্ষণ করি তবে বস্তুটি সামান্য জটিল আকার ধারণ করতেও পারে আমরা সেই প্রজেকশনটির জন্য L আকৃতির মতই দেখতে পাবো এটাকে আমরা ফ্রন্ট ভিউ বলি যদি আমরা উপর থেকে দেখি তবে এই লাইনটি এই লাইন থেকে আসছে এই লাইনটি এই লাইন থেকে আসে এবং এই লাইনটি একইভাবে এই লাইন থেকে আসে এই লাইনটি এই লাইন থেকে আসলে এই অংশটি মিলে যায় সুতরাং আমরা কিছু গভীরতা দেখতে পাচ্ছি না এবং এটি সেইটিকে অনুসরণ করছে একইভাবে উপরে থেকে যদি আমরা দেখি যে সেই শীর্ষ লাইনটি মিলে যায় এখানে উপরের স্তর থেকে নিচে একটি ধাপের মতো কিছু আছে যা আমরা দেখছি সুতরাং এই লাইনটি এই রেখার সাথে মিলে যায় আমরা এটিকে একটি একক লাইনের মতো দেখতে পাই এই নিচের দিকে এবং এই উপরের দিকে যদি নীচে এটি মিলে যায় তবে আমরা এই পুরো লাইনটিকে এইরকম দেখতে পাই একইভাবে এই লাইনটিকে আমরা দেখতে পাবো যে সেই দিক দিয়ে যাচ্ছে এটি উপরে যায় এবং সেখানে আসে সুতরাং এই পর্যবেক্ষণগুলোকে আমরা এভাবেই দেখি এবং এই প্রজেকশনগুলিকে অরথোগ্রাফিক ভিউ বলে একইভাবে যদি আমরা এই দিক থেকে দেখি যেখানে পর্যবেক্ষক স্বাভাবিকভাবেই উপস্থিত থাকে তার সামনের অংশটি আমরা এখানে দেখতে পাব এটি এমনভাবে যায় যেন একটি ধাপ বেরিয়ে আসে সুতরাং এই যে একটি বেরিয়ে আসে এবং এই পুরো লাইন সেই বিন্দু সঙ্গে মিলে যায় এটা সব দিকে যায় এটি উপরে যায় এবং তারপরে আমরা যা দেখি তা এই লাইনগুলির সাথে মিলে যায় এবং এটি নিচে যায় সুতরাং এটি এই ভাবে আসে এখানে ফার্স্ট আঙ্গেল প্রজেকশন এর আকার সর্বদা আমাদের ভিউতে প্রজেক্ট করতে যাচ্ছি সেগুলি অস্পষ্ট হবে এবং যে দিক দিয়ে আমরা দেখতে যাচ্ছি তা স্বচ্ছ হবে সুতরাং সেই সহজতার কারণে সাধারণত আমরা ফার্স্ট আঙ্গেল প্রজেকশন এর পদ্ধতির সাথে যাই যে কেউ তাদের যে কোন একটির সঙ্গে যেতে পারেন কেউ ফার্স্ট আঙ্গেল প্রজেকশন এবং থার্ড আঙ্গেল প্রজেকশন ব্যবহার করতে পারে কিন্তু আজকাল মানুষ সাধারণত ফার্স্ট আঙ্গেল প্রজেকশন এর মতো একটি প্রমিত প্রোটোকল নিয়ে যাচ্ছে সুতরাং আমাদের কোর্স জুড়ে আমরা ফার্স্ট আঙ্গেল প্রজেকশন এর সঙ্গে যাই এই পদ্ধতিটি অসুবিধা থেকে সুবিধাজনক বলে আলাদা কিছু নেই এই পদ্ধতিটি কেবল একটি প্রোটোকল কারণ এই প্লেনগুলি পর্যবেক্ষণে সহজতার কারণে আমরা একটি ফার্স্ট আঙ্গেল প্রজেকশন ব্যবস্থা নিয়ে যাচ্ছি একবার এই পর্যবেক্ষণগুলি সম্পন্ন হলে আমাদের 2 ডি শীটে এটি উপস্থাপন করতে হবে অঙ্কন শীটে 3 ডি বস্তু নির্মাণের অর্থ হল আমরা কনভার্জিং ডাইভারজিং ধরণের জিনিসগুলির মতো বিঘ্ন ঘটানোর চেষ্টা করছি এটি এড়ানোর জন্য এই দৃশ্যগুলি বস্তুর সম্বন্ধে সম্পূর্ণ বিবরণ দেয় সুতরাং আমরা এই বস্তুগুলিকে সেই সমতলে বিশেষ অস্বচ্ছ প্লেনে প্রজেক্ট করি তারপর 2 ডি শীটে এটি নির্মাণের জন্য শীটগুলি উল্টে দিন আসুন আমরা সেই অরথোগ্রাফিকগুলি বিস্তারিতভাবে দেখি সুতরাং এখানে অঙ্কন শীটে ফার্স্ট আঙ্গেল প্রজেকশন পদ্ধতি ব্যবহার করে আমরা এই দৃশ্যগুলি নির্মাণ করতে যাচ্ছি বস্তুটি কোথাও মাঝখানে রাখা হয়েছে এবং প্রজেক্শনের পরে আমরা সেইভাবে অর্থোগ্রাফিক ভিউ পেয়েছি এটির জন্য একইভাবে সাইড ভিউ যা আমরা পেয়েছি তা হল এটি এবং উপরের ভিউ যেভাবে আমরা পেয়েছি সেভাবে স্ট্যান্ডার্ড পদ্ধতি হল প্রথমে উল্লম্ব সমতলের সামনের দৃশ্য নির্ধারণ করা তারপরে সেই অনুভূমিক সমতলে উপরের দৃশ্যের সাথে যান তারপরে গঠনমূলক দৃশ্যের পাশের ভিউ প্রোফাইল সমতল ভিউতে এখানে বাম দিকের দৃশ্যতে আমরা এগিয়ে যাব এটি নির্মাণ করব এবং এটিকে প্রতিনিধিত্ব করব এভাবেই আমরা এগিয়ে যাই সুতরাং একবার এই অর্থোগোনাল প্লেনগুলিতে এই ভিউগুলি পাওয়া গেলে আমরা যা করি তা হল আমরা এই একটি সমতলকে প্রতিনিধিত্ব করি লাল সমতলকে বিবেচনা করা যাক অঙ্কন শীটে যদি এটি অঙ্কন পত্রক হয় আমরা সর্বপ্রথম উল্লম্ব সমতলে বস্তুর উপর এই সমতলটি দেখাই এবং এটি সামনের দৃশ্য কারণ আমরা যা পর্যবেক্ষণ করছি তা হল এই দিকটি পর্যবেক্ষকের সামনের দিকটি যাই হোক না কেন এটিকে আমরা সামনের দৃশ্য বলি তারপরে আমরা এটিকে কাট করাই এগুলি হল কাল্পনিক ধরণের কাট সুতরাং যাতে আমি এই পৃষ্ঠাটি সমস্ত দিক থেকে নিচের দিকে উল্টাতে পারি সুতরাং আমরা যে দৃশ্যটি পাচ্ছি তা হল একটি শীর্ষ দৃশ্য এবং যা আমরা তৈরি করার চেষ্টা করছি তা হল এখানে একটি সিজার্স ধরনের জিনিস তৈরি করুন এবং 90 ডিগ্রী নিচের দিকে উল্টে দিন সুতরাং আমরা হলুদ বা সরিষার রঙ হিসাবে একটি ফ্লিপ প্লেন তৈরি করতে যাচ্ছি এই দিক থেকে সিজার্স তৈরির পর উল্টে 90 ডিগ্রিতে ভাঁজ করে সেদিকে সিজার্স তৈরি করুন আমরা যা দেখতে যাচ্ছি তা হল লাল রঙের মতো কিছু আমরা যদি সেদিকে ভাঁজ করে থাকি তাহলে এখানে আসার কথা এটিকেও 90 ডিগ্রী ফ্লিপ করুন যাতে এটি এখানে ভাঁজ হয়ে সম্মুখ সমতলে আসবে এটি সামনের দৃশ্য আমরা যা দেখতে পাব তা শীর্ষ ভিউ এবং বাকী অংশ যেমন আছে তেমনই থাকবে সুতরাং এইভাবে আমরা একটি বস্তুর দৃষ্টিভঙ্গি তৈরি করি একইভাবে যদি আমরা থার্ড আঙ্গেল প্রজেকশন তৈরি করি তৃতীয় কোণের জন্য যদি আমরা এই লাইনে একটি সিজার্স তৈরি করি এবং সেই দিকের চারপাশে একটি ভাঁজ রেখা উল্টে দিই তবে এই পুরো বস্তুটি এই অবস্থানে আসে একইভাবে এই সমগ্র প্রজেকশন এই অবস্থানে আসে কারণ আমরা এখানে সিজার্স অপারেশন করেছি আমি এটিকে সেই দিকে ভাঁজ করতে পারি সুতরাং যদি আমি এই রেখার চারপাশে 90 ডিগ্রী দ্বারা ভাঁজটি তৈরি করি তাহলে এই প্রজেকশনটি এই স্তরে আসে সুতরাং আমাদের ভিউ আঁকা যাক আপনার ভিউগুলির মধ্যে একটি হল এটি অন্য দৃষ্টিভঙ্গি এটি বাকি স্থির আছে কারণ আমরা সেদিকে লক্ষ্য করছি সুতরাং সামনের দৃশ্য এই স্তরে আসে এখন থার্ড আঙ্গেল প্রজেকশন আমরা দেখতে পাবো যা এই স্তরে স্থাপন করা হয়েছে সাইড ভিউর এই লেভেলে রাখা সামনের ভিউ আমরা যেটা উল্টে ফেলি সেটা সেই দিক থেকেই আসে প্রথম ক্ষেত্রে ফার্স্ট আঙ্গেল প্রজেকশন পদ্ধতি থেকে আসে এইভাবে আমরা এই প্রজেকশনগুলি পাই ফার্স্ট আঙ্গেল প্রজেকশন পদ্ধতিতে এই অরথোগ্রাফিক ভিউগুলির পুনর্বিন্যাসের পরে আমরা এটিকে একটি বস্তু হিসেবে দেখি যদি আমরা এই দিক থেকে তাকিয়ে দেখি তাহলে আসুন আমরা এই বস্তুর দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ করি উদাহরণস্বরূপ পর্যবেক্ষক এই অবস্থানে আছেন বস্তুটি সেইখানে আছে আমরা সামনের দৃশ্য দেখবো যদি আমি সিদ্ধান্ত নিই যে এটি আমার সামনের দৃশ্য হবে পরবর্তীতে আমরা তাদের নিয়ম সম্পর্কে জানব কোনটি সামনের ভিউ হিসেবে বাছাই করা হবে কোনটি টপ ভিউ হিসেবে বাছাই করা হবে এবং কোনটি সাইড ভিউ হিসেবে বেছে নেওয়া হবে সাধারণত যে দিকগুলি অনেক দিক থেকে পাওয়া যায় আমরা বেশিরভাগ সময় এটিকে সামনের দৃশ্য হিসাবে বেছে নেবো সুতরাং যদি একবার সামনের দৃশ্যের দিকটি সাধারণত তীর দ্বারা ড্রয়িং সীটে অঙ্কন করা হয় এবং যদি আপনি পর্যবেক্ষণ করেন তবে দেখবেন একটি তীর থাকবে যা সাধারণত নির্দেশ করে যে সামনের দৃশ্যের দিকটি সেই দিক থেকে শুরু হবে সুতরাং এখানে অনুমান করা যাক যে সামনের দৃশ্যের দিকটিকে সেভাবে পর্যবেক্ষণ করা হবে যদি এমন হয় তবে আমরা যা দেখতে যাচ্ছি তা হল এটি এই আয়তক্ষেত্রটি আমরা দেখতে পাব যা কোন রেখার মত হয় এবং এই লাইনটি এই লাইনে ম্যাপ করে সেখানে একটি মানচিত্র গঠন করে সুতরাং আমরা যা দেখি তা হল একটি ছোট আয়তক্ষেত্র এবং তারপরে সামনের দৃশ্যের স্থানে একটি বড় আয়তক্ষেত্র একইভাবে এর উপরে আমরা এই বস্তুটিকে দেখতে যাচ্ছি সামনের দৃশ্যটি নির্মাণের পর আমাদের এটিকে উপরের দৃশ্য থেকে দেখতে হবে এখন সামনের দৃশ্যের দিকটি এই দিক যদি আমরা এটি পর্যবেক্ষণ করি সেই দিকের জন্য স্বাভাবিকভাবে আমরা যা দেখতে যাচ্ছি তা হল এই অংশ এবং এই অংশ সুতরাং এই এক এর সাথে মিলে যায় সুতরাং আমরা যা দেখতে যাচ্ছি তা হল এটি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে দিকটি সেই পথে রয়েছে সুতরাং আমাদের যা দেখতে হবে তা হল সেই সমতলে যদি আমরা একটি প্রজেকশন দেখি সেটা ভাঁজ করার পরে আমরা শীর্ষ ভিউ এর জন্য এই ভাবে এটি দেখতে পাবো এখন সাইড ভিউ কারণ এটি একটি সামনের দৃশ্য এটি একটি শীর্ষ দৃশ্য কেউ পেছন থেকেও দেখতে পারে কিন্তু ফার্স্ট কোয়াড্রান্ট পদ্ধতিতে এটি একটি অস্বচ্ছ সমতল এবং স্বচ্ছ সমতল এই দিকে সুতরাং যদি আমরা সেদিকে তাকিয়ে থাকি তাহলে এই পুরো বস্তুর পাশের দৃশ্য এখানে মানচিত্রে দেখবো কারণ এখন এটি সামনের ভিউ দিকের দিকনির্দেশ করে এবং এটি শীর্ষ ভিউ দিক থেকে করে ডান দিক থেকে এটি প্রজেক্ট করার চেষ্টা করছি বাম দিকে সুতরাং সেই দৃশ্য যাকে আমরা ডান দিকের ভিউ বলছি সুতরাং ডান বাম প্রজেক্ট করা হয় সুতরাং ডান দিকের জিনিস আমরা বাম দিকে প্রজেক্ট করছি স্বাভাবিকভাবেই বাম প্লেন অস্বচ্ছ হবে এবং আমরা সেই দৃশ্য দেখতে যাচ্ছি সুতরাং আমরা এখন এই প্রজেকশনকে দেখতে যাচ্ছি এই সমতলে এই পয়েন্টগুলিকে ম্যাপ করা হয়েছে কারণ এখানে একটি লাইন রয়েছে যার জন্য সমস্ত পথকে কাট করছে সাধারণত আমরা ছবিতে ড্যাশড লাইনের মাধ্যমে প্রতিনিধিত্ব করি এবং বলি যে এটি একটি সম্পূর্ণ ব্লক যদি এটি একটি সম্পূর্ণ ব্লক হয় এর পিছনে কোন লাইন নেই শুধু ইঙ্গিত করার জন্য আমরা একটি ড্যাশড লাইন দ্বারা সেই কাটটির প্রতিনিধিত্ব করি যদি আপনি সামনের দৃশ্য থেকে দেখছেন তবে দেখবেন একটি দৃশ্যমান লাইন আছে এটির একটি কাট আছে কিন্তু এখনও এটি দৃশ্যমান কারণ আমরা এটি একটি ক্রমাগত লাইন দ্বারা দেখাই যাইহোক সাইড ভিউতে আমরা যা বলছি সেখানে একটি কাট আছে কিন্তু যদি আমরা এটি প্রজেক্ট করি তবে আমরা এটি দেখতে পারি না সুতরাং আমরা কেবল সেই জটিল মাত্রা বা দিকনির্দেশনাগুলির প্রতিনিধিত্ব করার জন্য আমরা এটি একটি ড্যাশড লাইন দ্বারা দেখিয়েছি থার্ড আঙ্গেল সিস্টেম এ এই দৃশ্যগুলি বিকল্পভাবে সাজানো হবে সুতরাং প্রথম সামনের দৃশ্যটি যাই হোক না কেন সেটি নিচের স্তরে আসে ফার্স্ট আঙ্গেল প্রজেকশন পদ্ধতিতে উপরের দিকে সামনের দৃশ্য দেখার সুপারিশ করা হয় নীচের থেকে উপরের দৃশ্য এবং এই সামনের দৃশ্যে সংযুক্ত ডান দিকের দৃশ্য সুতরাং সামনের দৃশ্যটি কেন্দ্রীয় এটি উপরের এবং ডান দিকের দৃশ্য বা সম্ভবত বাম দিকের দৃশ্য দ্বারা সংযুক্ত হবে যদিও থার্ড আঙ্গেল সিস্টেম এ থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন পদ্ধতিতে আমরা যা দেখি তা একই বস্তুর জন্য সামনের দৃশ্য নীচের স্তরে আসে উপরের দৃশ্যটি উপরের স্তরে যায় এবং ডান দিকের দৃশ্যটি ডানদিকে আসে পরবর্তী ক্লাসে আমরা সিস্টেমের প্রজেকশন সম্পর্কে আরও জানব